একটা ইনভিট্রো সেটআপে কিভাবে মায়েলিনেশন পদ্ধতি সম্পাদন করা সম্ভব সেই নিয়ে আবার আলোচনা শুরু করা যাক শেষ ক্লাসে আমি পেরিফেরাল নিউরোন নিয়ে কাজ করছিলাম এবং আমি সেগুলোর বৃদ্ধি ঘটাতে দিয়েছিলাম তাহলে আজকে সেখান থেকেই শুরু করা যাক এটি হলো ষষ্ঠ সপ্তাহের তৃতীয় লেকচার আমি তোমাদেরকে বলেছিলাম যে এই পেরিফেরাল নিউরনগুলোকে তিন থেকে চার দিন বৃদ্ধি পেতে দাও এবং তারপর তোমরা সোয়ান কোষগুলোকে যোগ করো এই সোয়ান কোষগুলো আকারে অপেক্ষাকৃত ছোট হয় এখন সোয়ান কোষগুলোকে যোগ করার পর কি কি সম্ভাবনা দেখা যেতে পারে যে ঘটনাটি ঘটতে পারে তা হলো এই সোয়ান কোষগুলো এক্সনের দিকে যেতে থাকবে এবং এক্সন বরাবর সোয়ান কোষগুলো ধীরে ধীরে এইভাবে বিভাজিত হতে পারে এবং এরা এই ধরনের একটা জিনিস গঠন করতে পারে তারা এই জায়গায় কাছাকাছি চলে আসে এবং এই ধরনের শীট বা চাদরের মতো গঠন তৈরি করতে শুরু করে যা এক্সনকে আবরণের মতো ঘিরে রাখে এরকম একটা ঘটনা ঘটতে পারে এখন আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা একটা ভিন্ন উপায়ে সমস্যাটির সমাধান করতে পারি এই ব্যাপারে আমি পরে আলোচনা করছি এখন এটা নিশ্চিত করতে হবে যে এই কোষগুলো একটা সীমিত সংখ্যায় বিভাজিত হচ্ছে অন্যথায় এই কোষগুলোর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়ে যাবে সুতরাং প্রথমে তোমাদেরকে নিশ্চিত করতে হবে যে একই কালচার মডেলে একটা কমন মিডিয়ামে নিউরন এবং গ্লিয়াল কোষ এক্ষেত্রে সোয়ান কোষগুলো একত্রে বৃদ্ধি পাচ্ছে এই কোষগুলোকে মায়েলিনেশন গঠনের বায়োলজিক্যাল ভূমিকা পালন করার জন্য বিভাজিত হতে হবে আমাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে এই কোষগুলোর বিভাজন সীমিত রয়েছে কেন এই বিভাজনকে সীমিত হতে হবে তার কারণ অন্যথায় এই কোষগুলো সম্পূর্ণ ডিসটিকে আবৃত করে ফেলবে এবং আমরা কোনো কিছুই বুঝতে সক্ষম হবো না আমরা এই কোষগুলোর বিভাজনকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো এক নির্দিষ্ট মুহূর্তে অ্যান্টি মাইটোটিক নামক পদার্থ ব্যবহার করতে পারি এই অ্যান্টি মাইটোটিক মাইটোসিসকে রোধ করতে সাহায্য করে এই ধরনের বেশকিছু কম্পাউন্ড রয়েছে সাইটোসিন অ্যারাবিনোসিডেস হলো এই ধরনের একটি কম্পাউন্ড এদের কার্যপদ্ধতি খুবই সহজ যখন কোষগুলো বিভাজিত হয় তোমরা নিশ্চয়ই দেখেছ যে এই বিভাজন দুটি পর্যায়ে ঘটে প্রথমে নিউক্লিয়াস বিভাজিত হয় এবং তারপর সাইটোপ্লাজমের বিভাজন ঘটে এই বিভাজন সেন্ট্রিওল এবং মাইটোসিসের অন্যান্য সমস্ত গঠনগুলির কারণে সংঘটিত হতে পারে এগুলো যাতে আলাদা হতে না পারে তা সাইটোসিন অ্যারাবিনোসিডেস নিশ্চিত করে এটা কোষের বিভাজনকে নিয়ন্ত্রণ করার একটা অত্যন্ত জঘন্য উপায় কিন্তু এগুলো হলো কিছু প্রাচীন পদ্ধতি যেগুলো এখনও ব্যবহৃত হয় এছাড়াও অন্যান্য পদ্ধতি রয়েছে যেখানে তোমরা কোষগুলোকে সেরাম এবং অন্যান্য অপরিচিত ফ্যাক্টরগুলো থেকে বঞ্চিত করে কোষগুলোর বিভাজনকে থামিয়ে দিতে পারো কিন্তু অবশ্যই বিভাজন সংঘটিত হতে হবে এবং এই বিভাজনকে থামিয়ে দেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু খুবই নিয়ন্ত্রিতভাবে এই কাজ করতে হবে যাতে তোমরা তোমাদের মায়েলিনেশন পর্যবেক্ষণ করার লক্ষ্যে পৌঁছাতে পারো এবং সেইসাথে রানভিয়ারের নোডগুলোর গঠিত হওয়া এবং তাদের ইলেকট্রিক্যাল বৈশিষ্ট্যগুলোর ফিরে পাওয়াকে পর্যবেক্ষণ করতে পারো আমরা এখনো এই বিষয়টি নিয়ে আলোচনা করিনি আবার ফিরে আসা যাক এছাড়াও আরও বেশ কিছু উল্লেখযোগ্য উপায় রয়েছে যেগুলো অনেকে চেষ্টা করে দেখেছে উদাহরণ হিসেবে বলা যায় তোমরা একটা মায়েলিনেশনের বেড বা শয্যা গঠন করো এই মায়েলিনেশনের বেডের উপর তোমরা কোষগুলোর বৃদ্ধি ঘটাও তাহলে তোমরা প্রথমে পেরিফেরাল নিউরনগুলোকে রাখবে এবং তারপর সোয়ান কোষগুলোকে রাখবে তোমরা চাইলে এই ক্রমের পরিবর্তন ঘটাতে পারো যদি এটা একটা দৃষ্টান্ত হয় তাহলে তোমরা অপর আরেক দৃষ্টান্তও অনুসরণ করতে পারো যেখানে তোমরা সোয়ান কোষগুলোকে প্রথমে রাখছো এবং তারপর পেরিফেরাল নিউরনগুলোকে রাখছো অথবা তৃতীয় একটি দৃষ্টান্তও তোমরা অনুসরণ করতে পারো যেখানে তোমরা সোয়ান কোষ এবং পেরিফেরাল নিউরনগুলোকে একসাথে রাখছো তাহলে তোমরা কেবলমাত্র এই তিনটি জিনিসই করতে পারো যদি তোমরা সঠিকভাবে প্রবলেমটাকে সাজাও ও যদি তোমাদের ভাগ্য তোমাদের সাথে থাকে এবং অবশ্যই তোমাদের কঠোর পরিশ্রমের ফলস্বরূপ তোমরা এই তিনটে এক্সপেরিমেন্টের মধ্যে যেকোনো একটিতে এই প্রবলেমটাকে অর্জন করতে সক্ষম হবে দ্বিতীয় পরিস্থিতিটিতে তোমরা সোয়ান কোষগুলোকে প্রথমে রেখেছো এবং তার ওপরে তোমরা নিউরনগুলোকে রেখেছো ধরে নেয়া যাক এই নিউরনগুলো নিজেদের প্রবর্ধকগুলোকে প্রেরণ করবে এই সোয়ান কোষগুলো সেইসঙ্গে আসবে এবং আবরণ গঠন করবে অথবা তোমাদের কাছে তৃতীয় একটি পরিস্থিতি রয়েছে যেখানে তোমরা উভয়কে একসাথে রাখছো আমি এটি নিয়ে বিস্তারিতভাবে বলছি না এই সংক্রান্ত পেপারগুলো আমি তোমাদের দিয়ে দেব এবং আমি এই সংক্রান্ত বিচারের ভার তোমাদের উপরই ছেড়ে দিলাম কিন্তু আমাদেরকে এই পুরো ব্যাপারটার মধ্যে দিয়ে যেতে হয়েছে আমি তোমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে এই গল্পগুলো বলছি এই ভাবেই আমাদেরকে সেল কালচার সম্পর্কে বুঝতে হয়েছে এখনকার দিনে সেল কালচার আর সেইরকম নেই তোমাদেরকে বিভিন্ন জিনিস যোগ করতে হয় এবং এর ফলে কিছু একটা ঘটে কিন্তু তোমাদেরকে যুক্তি দিয়ে ভাবতে হবে আমাদের শরীর খুবই সিস্টেম্যাটিকভাবে গঠিত হয়েছে প্রথম উপাদান দ্বিতীয় উপাদান তৃতীয় উপাদান চতুর্থ উপাদান এবং এইভাবে ধীরে ধীরে এটি নিজেকে গড়ে তুলেছে এখন তোমরা এই সিস্টেমের বাইরে গিয়ে অর্থাৎ ইনভিট্রো অবস্থায় এই ক্রমবিকাশকে সংঘটিত করার চেষ্টা করছ এবং অবশ্যই এটা কোনো সহজ কাজ নয় এটা একটা অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ তোমরা কীভাবে এটি সম্পন্ন করবে এটা একটা দীর্ঘ প্রক্রিয়া এর সামান্য কাছাকাছি যাওয়ার জন্যই আমাদেরকে দীর্ঘ যাত্রা পথ অতিক্রম করতে হবে কিন্তু এগুলো সবই এইসব পরীক্ষাগুলো থেকেই শুরু হচ্ছে তাহলে এইভাবে আমরা চিন্তাভাবনাগুলো করেছিলাম আমার এখনো সম্ভাবনাগুলোর কথা মনে আছে এটা হলো প্রথম সম্ভাবনা এটা হলো দ্বিতীয় সম্ভাবনা এটা হলো তৃতীয় সম্ভাবনা ইত্যাদি এবং আমরা ভাবতাম যে ডিসে কোনটি সঠিকভাবে কাজ করবে সুতরাং এই জিনিসগুলো আমি চাই তোমরা ভেবে দেখো তাহলে এখন যদি তোমরা নিউরনগুলোকে লক্ষ্য করো তোমরা এই নিউরনগুলোতে মায়েলিনেশন গঠিত হওয়াকে পর্যবেক্ষণ করবে এগুলো হলো ডেনড্রাইট এবং ধরে নাও তোমরা এই জায়গায় মায়েলিনেশন দেখতে পাচ্ছ এখন এই অঞ্চলটা যাকে আমরা রানভিয়ারের নোড বলে থাকি এই নির্দিষ্ট জায়গাটিতে প্রচুর পরিমাণে সোডিয়াম চ্যানেল থাকে এখন তুমি যদি বিশ্বাস করে থাকো যে তুমি সব কিছু অর্জন করতে পেরেছ তাহলে প্রথমে তোমাকে যে জিনিসটি লক্ষ্য করতে হবে তা হলো তোমরা রানভিয়ারের নোড তৈরি করতে পেরেছো কিনা তাহলে দাবি জানাবার আগে তোমাদেরকে কালচারের মধ্যে এই কোষগুলোকে স্টেন করতে হবে এটা হলো মায়েলিন বেসিক প্রোটিন এর ব্যাপারে আমরা আলোচনা করেছি এই মায়েলিন বেসিক প্রোটিনের সাপেক্ষে অ্যান্টিবডি রয়েছে এছাড়াও তোমাদেরকে রানভিয়ারের নোডগুলোকে শনাক্ত করতে হবে তোমাদেরকে বিভিন্ন ধরনের নোডাল প্রোটিনগুলোকে তৈরি করতে হবে বা তোমাদেরকে এগুলির সাপেক্ষে অ্যান্টিবডি ব্যবহার করতে হবে এছাড়াও তোমাদেরকে এই নিউরনগুলোর ইলেকট্রিক্যাল রেকর্ডিং করতে হবে এবং কন্ডাকশন ভেলোসিটি পরিমাপ করতে হবে তোমাদেরকে এই নিউরনগুলোর কন্ডাকশন ভেলোসিটিকে মায়েলিনেশনবিহীন নিউরনের কন্ডাকশন ভেলোসিটির সাথে তুলনা করতে হবে কেবলমাত্র এরপরই সঠিকভাবে সব কিছু অর্জন করতে পেরেছ কিনা তার দাবি জানাতে পারবে তাহলে দেখো সেল কালচার নামক সমস্যা কতটা মজাদার এবং আকর্ষণীয় হয়ে উঠতে পারে সমস্ত সম্ভাবনাগুলোকে আমাদের সঠিক মর্যাদা দিতে হবে এই সম্ভাবনাগুলো সীমাহীন একটা ডিসে আমরা বিভিন্ন ধরনের জিনিস অর্জন করতে পারি এবং কিভাবে জীবন গঠিত হয় তা পর্যবেক্ষণ করে তোমরা আনন্দ অনুভব করতে পারো সুতরাং এটা হলো প্রবলেমের একটা ভাগ এখন আলোচনার ট্র্যাক না হারিয়ে আবার ফিরে যাওয়া যাক সুতরাং এই প্রবলেমটাই হলো আমাদের লক্ষ্য এবং এর জন্য আমার আরো বেশ কয়েকটা ক্লাসের প্রয়োজন হবে সুতরাং এখন কিভাবে পেরিফেরাল নিউরনের জন্য সেল কালচার মডেল তৈরি করতে হয় সেই সম্পর্কে তোমাদের ভালোভাবে ধারণা তৈরি হয়ে গেছে কিন্তু এখনো আমরা কিভাবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের নিউরনগুলোর ক্ষেত্রে এটি অর্জন করতে পারি সেই সম্পর্কে আলোচনা করিনি এক্ষেত্রে মায়েলিনেশনের জন্য অলিগোডেন্ড্রোসাইটগুলোর প্রয়োজন পড়বে এবং এছাড়াও তোমাদের অ্যাডাল্ট নিউরোনের দরকার হবে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মত এক্ষেত্রেও আমরা অ্যাডাল্ট সিস্টেম নিয়ে কাজ করার আগে এমব্রায়োনিক সিস্টেম নিয়ে কাজ করব যতদূর আমি জানি সারা পৃথিবীতে এখনো পর্যন্ত কেউই সেইভাবে অ্যাডাল্ট নিউরনগুলোর ক্ষেত্রে মায়েলিনেশন অর্জন করতে সফল হয়নি অন্ততপক্ষে আমার সেই সম্পর্কে জানা নেই কিন্তু তোমাদের মধ্যে কেউ যদি কালচার ডিসে এটি অর্জন করতে সক্ষম হও তাহলে তা খুবই বড় ব্যাপার হবে কিন্তু এটা একটা অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ কিন্তু আমরা এমব্রায়োনিক নিউরনের ক্ষেত্রে মায়েলিনেশনের সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে পারি কারণ এটা যে সম্ভব তা বেশকিছু মডেলে সফলভাবে প্রদর্শিত হয়েছে এখনো পর্যন্ত প্রযুক্তিগত দিক থেকে দ্বিতীয় পর্যায়ের সমস্যাটিকে অর্থাৎ যেখানে তোমরা মায়েলিনেশনের জন্য অ্যাডাল্ট নিউরন ব্যবহার করছ তাকে টার্গেট করা যথেষ্ট চ্যালেঞ্জিং এখন অলিগোডেন্ড্রোসাইটগুলোর দ্বারা সম্পাদিত মায়েলিনেশন সম্পর্কে আলোচনা করা যাক এখানে আমি তোমাদের কি ভাবে মায়েলিনেশন ঘটে সেই সম্পর্কে বলেছিলাম এই কোষগুলো কাছাকাছি চলে আসতে থাকে শেষ পর্যন্ত এরা নিজেদের আইডেন্টিটিকে হারিয়ে ফেলে এবং মায়েলিন বেসিক প্রোটিন নিঃসরণ করে এগুলো হলো মায়েলিন বেসিক প্রোটিন এবং এইভাবে মায়েলিনেশনের আবরণ গঠিত হচ্ছে এরপর রেনভিয়ারের নোডগুলো রয়েছে যেখানে উল্লেখযোগ্য পরিমাণে সোডিয়াম চ্যানেলের পপুলেশন লক্ষ্য করা যায় যেগুলোকে লেবেল করা হয়েছে কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে অন্য ঘটনা ঘটতে দেখা যায় সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে মায়েলিনেশন অলিগোডেন্ড্রোসাইটগুলো দ্বারা সম্পাদিত হয় এবং এই অলিগোডেন্ড্রোসাইট কোষগুলো প্রথম দিকে অনেকটা এই ধরনের দেখতে হয় এবং তারপর তারা এই ভাবে প্রবর্ধকগুলোকে প্রেরণ করে একাধিক প্রবর্ধককে বিভিন্ন দিকে ছড়িয়ে দেয় অর্থাৎ এটা একটা মাল্টিপোলার কোষ এবং এই মাল্টিপোলার কোষগুলো যেকোনো এক্সনের সাথে সংযোগে আসার পর এই ধরনের গঠন তৈরি করে এবং এটা হলো সেই অংশ যেখানে তারা মায়েলিনেশন প্রোটিন নিঃসরণ করে যদি অন্য কোনো দিক থেকে আরও একটা অলিগো আসে তাহলে এর ফলে একটা স্যান্ডউইচের মতো গঠন তৈরি হবে বিভিন্ন দিকে বিভিন্ন অভিমুখে প্রবর্ধকগুলো থাকবে ধীরে ধীরে একাধিক অলিগোডেন্ড্রোসাইট ব্যবহার করে এটি মায়েলিনেশন গঠন করবে সুতরাং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের প্রবর্ধকগুলো পেরিফেরাল নার্ভাস সিস্টেমের নিউরনগুলোর মত অতটাও পুরু হয় না পেরিফেরাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে পুরু আবরণ থাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে প্রসারিত হওয়ার মত যথেষ্ট জায়গা না থাকায় সেই ভাবে বিস্তার লাভ করতে পারে না তাহলে এসব কিছুকে অর্জন করার জন্য প্রথমে তোমাদের একটা নিউরনের উৎসের প্রয়োজন এখন আমি এটাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম করে দিচ্ছি সুতরাং এখন আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং সেই সম্পর্কিত মায়েলিনেশন ডিজঅর্ডার নিয়ে আলোচনা করব এক্ষেত্রে সোয়ান কোষের পরিবর্তে অলিগো ডেনড্রোসাইট আসবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে নিউরনের উৎস হিসাবে হিপোক্যাম্পাল নিউরনকে ব্যবহার করা হয় এই ব্যাপারে আমরা আগেই আলোচনা করেছি সুতরাং তোমাদের কাছে হিপোক্যাম্পাল নিউরনগুলো রয়েছে যেগুলো প্রকৃতপক্ষে এমব্রায়োনিক অরিজিনের পিরামিডাল নিউরন এবং তোমরা এই নিউরনগুলোকে অলিগো ডেন্ড্রোসাইটগুলো দ্বারা মায়েলিনেটেড করতে চাইছো এখন তোমাদেরকে বুঝতে হবে যে আধুনিক সেল কালচারের ক্ষেত্রে কি ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে সুতরাং তোমরা এই ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হতে পারো কি ধরনের টিস্যু তোমরা ব্যবহার করছ তা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় আমি নার্ভাস সিস্টেমের গবেষণাগুলো নিয়ে আলোচনা করছি তার কারণ এটি নিয়ে কাজ করাই হলো সবথেকে কষ্টকর তোমরা অন্য যে কোনো টিস্যুর ক্ষেত্রেই এই একই বিষয় বিবেচনা করতে পারো অগ্নাশয় যকৃৎ বা কিডনি ইত্যাদি কোনো ধরনের টিস্যু হতে পারে তাতে এখানে কিছু যায় আসে না সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কিভাবে তোমরা সমস্যার সমাধানের কথা ভাবছো এখনকার দিনে যদি তোমরা সত্যিই আলাদা ধরনের কিছু করতে চাও তাহলে তোমাদের কাছে এটি অর্জন করার জন্য তোমরা কি করতে চাইছো সেই সংক্রান্ত একটা উপযুক্ত পরিকল্পনা থাকতে হবে তোমাদের কাছে একটা সঠিক প্রটোকল থাকতে হবে যা সবাই অনুসরণ করতে পারবে এরপর তোমাদের কাছে একটা ডিফাইন্ড মিডিয়াম এবং ডিফাইন্ড সারফেস থাকবে যদি তোমরা এইসব কিছুকে একত্রিত করতে পারো তাহলে তোমরা এই ধরনের সমস্যাগুলোর সমাধানের জন্য ডিফাইন্ড সিস্টেম গড়ে তোলার ক্ষেত্রে যথেষ্ট অবদান রাখতে পারবে এই পটভূমিকায় আমি আমার লেকচার শেষ করছি আমি সমস্ত হ্যান্ডআউটগুলো তোমাদের পাঠিয়ে দেব যেগুলো তোমাদেরকে এই ধরনের সমস্যাগুলো সম্পর্কে এবং কিভাবে এই সমস্যাগুলোর সমাধান সম্ভব সেই সম্পর্কে উপলব্ধি করতে সাহায্য করবে বিভিন্ন ধরনের প্রটোকল এগুলোর সাথে জড়িত রয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ হলো এই ধরনের সমস্যাগুলো সমাধানের দার্শনিক ভিত্তিকে বুঝতে পারা এবং এর মাধ্যমে ড্রাগ আবিষ্কার প্রক্রিয়ার পরিবর্তন ঘটানো